তাই আজ আমরা সমস্যা সমাধানের বিভিন্ন পদ্ধতির দিকে তাকাতে চাই এবং এই পদ্ধতিটিকে বলা হয় সীমাবদ্ধতা সন্তুষ্টি বা কেউ কেউ একে সীমাবদ্ধতা প্রক্রিয়াকরণ বলে এবং আমরা সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যার কথা বলি এবং আমরা সেগুলিকে মূলত CSP বলি সুতরাং সমস্যা সমাধানের এই সীমাবদ্ধতা সন্তুষ্টির পদ্ধতিটি হল সমস্যাগুলিকে সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা হিসাবে উপস্থাপন করার একীভূত উপায় যা আমরা আজ দেখব এবং তারপর CSP সমাধান মূলত তাই অপরিহার্যভাবে এই বলে কি সুতরাং উদাহরণস্বরূপ স্টেট স্পেস অনুসন্ধানে আমরা স্টেটস এন্ড মুভস এন্ড এবং নতুন স্টেটে যাওয়া ইত্যাদি নিয়ে কথা বলেছি এবং তারপর আমরা সমাধান স্থান অনুসন্ধান এবং সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা এই পদ্ধতির দিকে তাকিয়ে সবকিছু নিম্নলিখিত উপায়ে প্রকাশ করা হয় ভেরিয়েবলের সেট আছে x x এক x দুই একটি সীমাবদ্ধ সেট ডোমেনের একটি সেট যা আপনি d 1 d 2 দ্বারা বোঝাবেন এবং আরও অনেক কিছু এবং এই ডোমেনের অর্থ বলছে যে ভেরিয়েবল x 1 ডোমেইন থেকে মান নিতে পারে d 1 ভেরিয়েবল x 2 ডোমেইন থেকে মান নিতে পারে d 2 ইত্যাদি সুতরাং প্রতিটি ভেরিয়েবলের নিজস্ব ডোমেন রয়েছে এটি মানগুলির একই সেট হতে হবে না সুতরাং একটি সংখ্যা হতে পারে আরেকটি রঙ হতে পারে আরেকটি সপ্তাহের দিন হতে পারে অন্য ছাত্রদের নাম হতে পারে অন্য একটি গ্রেড হতে পারে যে শিক্ষার্থী ভেরিয়েবলে কিছু পেয়েছে এবং প্রতিটি ভেরিয়েবলের একটি ডোমেন রয়েছে তৃতীয় জিনিস থেকে একটি সীমাবদ্ধতার সেট c যা আপনি বলবেন c 1 c 2 আসুন c k পর্যন্ত বলি আমি কিছুক্ষণের মধ্যে সীমাবদ্ধতায় চলে আসব প্রথমে চলকগুলি সম্পর্কে কথা বলি সুতরাং আমরা ধরে নেব যে ভেরিয়েবলের চূড়ান্ত সেট রয়েছে যা সবসময় ক্ষেত্রে তাই x n যার মানে d n এবং আমরা যতদূর উদ্বিগ্ন তা ধরে নেব যে এই ডোমেনগুলি মূলত বিচ্ছিন্ন ডোমেন এবং শুধুমাত্র বিচ্ছিন্ন নয় কিন্তু আমরা ধরে নেব যে সেগুলি মূলত ফিনাইনিক যার মানে উপলব্ধ মানগুলির সেটগুলি গ্রহণ করতে পারে আমরা ধরে নেব এটি মূলত সসীম কারণ আপনি যে বিশেষ ধরনের সাব সমস্যার দিকে নজর দিতে চান এবং সেই সমস্যার সমাধানগুলি মূলত এখন স্পষ্টতই সসীম বিচ্ছিন্ন ডোমেনের বৈচিত্র্য হিসাবে অনেকগুলি সমস্যা তৈরি করা যেতে পারে সুতরাং প্রথমে সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যাক সুতরাং প্রতিটি সীমাবদ্ধতা c i একটি জোড়া S i এবং R i যেখানে S i কে সীমাবদ্ধতার সুযোগ বলা হয় এবং এটি মূলত x এর একটি উপসেট যার অর্থ হল একটি সীমাবদ্ধতা পরিবর্তনশীলগুলির একটি উপসেটের উপর সংজ্ঞায়িত করা হয় এবং যে উপসেটটি i t h সীমাবদ্ধতার জন্য ছিল সেটিকে সেই সীমাবদ্ধতার সুযোগ বলা হয় c i এবং R i সুতরাং এই সাবসেটটি বলা যাক এই সাব সেটটি x i 1 x i 2 x i p ভেরিয়েবল দিয়ে তৈরি আসুন আমরা বলি যে p ভেরিয়েবল রয়েছে তাদের প্রত্যেকের একটি সংশ্লিষ্ট ডোমেন রয়েছে এবং R i সম্পর্কটি মূলত সেই ভেরিয়েবলগুলির উপর সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং এটি d i 1 ক্রস d i 2 ক্রস d i p এর একটি সাব সেট যা প্রতিটি ভেরিয়েবলের জন্য ডোমেনগুলির একটি সেট ভেরিয়েবলের একটি সেট একটি সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা সংজ্ঞায়িত করার সবচেয়ে উত্পন্ন উপায় এবং পরিবর্তনশীলের উপসেটের উপর সংজ্ঞায়িত সীমাবদ্ধতার একটি সেট এবং আমরা এখানে একটি সম্পর্কের জেনেরিক সংজ্ঞা ব্যবহার করেছি কেবলমাত্র এই বলে যে এটি বাস্তবে সমস্ত ডোমেনের গ্রস প্রোডাক্টের উপসেট এটি স্পষ্ট বা অন্তর্নিহিত হতে পারে সুতরাং আমরা ধরে নেব যে সম্পর্কগুলি সুস্পষ্ট যেভাবে আমরা এই আলোচনার জন্য উদ্বিগ্ন সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি বলেন যে 1 থেকে 5 এর মধ্যে একটি সংখ্যা রয়েছে বা সপ্তাহের দিনগুলিকে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা করা যেতে পারে যখন আপনি এই সেটটিকে কেবল 1 কমা 2 কমা 3 পর্যন্ত 7 হিসাবে তালিকাভুক্ত করবেন আমরা এটাকে কিছু অন্তর্নিহিত উপায়ে বলা যেত যেমন 0 এর বেশি এবং 8 এর চেয়ে কম কিন্তু আমরা এখানে সেই বিষয়গুলিতে যাব না এবং অনেক ক্ষেত্রে এটি সত্যিই গুরুত্বপূর্ণ নয় সুতরাং আমরা ধরে নেব যে ডোমেন সম্পর্কগুলি আমাদের কাছে টিপলের সুস্পষ্ট জোড়া হিসাবে উপলব্ধ যা ডোমেনের এই ক্রস পণ্যের উপসেট এখন আপনার কাছে অবশ্যই থাকবে উদাহরণস্বরূপ রৈখিক সমীকরণের সমাধান করা সেটগুলিকে রৈখিক প্রোগ্রামিংয়ে ডোমেইনগুলি চালিয়ে যেতে পারে তা ব্যতীত একটি সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যা হিসাবে দেখা যেতে পারে যেখানে ডোমেইনগুলি পূর্ণসংখ্যা প্রোগ্রামিং এ বিচ্ছিন্ন এবং তাদের নিজস্ব তাই বিশেষ ধরণের সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যাগুলির সমাধানের জন্য তাদের নিজস্ব পদ্ধতি রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি জানেন কিভাবে লিনিয়ার e Q অসাম্যের সেট বা রৈখিক সমীকরণের একটি সেট সমাধান করতে হয় আমরা যে পদ্ধতিগুলি দেখতে চাই সেগুলি সাধারণ পদ্ধতির চেয়ে স্পষ্টতই আরও কার্যকরী সেই বিশেষ পদ্ধতিগুলিকে প্রাক্কালে আমরা বিশেষ পদ্ধতিতে যাব না আমরা বিস্ফোরিত করতে চান যে সাধারণ ধরনের সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা জন্য এবং আমরা সেই সমস্যাগুলিতে আগ্রহী হব যেখানে সম্পর্কগুলি সুস্পষ্ট এবং ডোমেনগুলি সসীম এবং বিচ্ছিন্ন আমরা এটিকে একটি সীমিত সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যা বলব এবং আমরা সেই সমস্যাগুলি সমাধানের উপায়গুলি দেখতে চাই যে একটি CSP এর সমাধান কী সুতরাং আমরা প্রায়ই বলি যে একটি CSP প্রায়শই R দ্বারা এই ট্রিপল x d এবং c হিসাবে চিহ্নিত করা হয় একটি খুব প্রায়ই আমরা সীমাবদ্ধতা নেটওয়ার্ক শব্দটি ব্যবহার করি এটি একটি আদর্শ শব্দ যা সম্প্রদায় ব্যবহার করে সুতরাং আমরা এটিকেও আটকে রাখব কিন্তু যখন আপনি CSP বা সীমাবদ্ধতা নেটওয়ার্ক হিসাবে বলবেন তখন মূলত একই জিনিসটির অর্থ হল এটি ভেরিয়েবলের জন্য ডোমেনগুলির ভেরিয়েবল সেটের ট্রিপল সেট এবং সীমাবদ্ধতা ছিল একটি CSP এর এই ভেরিয়েবলের সমাধান হল প্রতিটি ভেরিয়েবলের জন্য একটি অ্যাসাইনমেন্ট তাদের ডোমেন থেকে স্পষ্টতই যাতে প্রতিটি সীমাবদ্ধতা সন্তুষ্ট হয় সুতরাং তারা সংজ্ঞায়িত করবে আমরা সীমাবদ্ধতা বলতে যা বুঝি তা এক মুহূর্তের মধ্যেই কিন্তু যে একটি সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যার একটি সাধারণ ধারণা আবার পুনরাবৃত্তি করতে আমরা ভেরিয়েবলের একটি সেট আছে আমরা প্রতিটি ভেরিয়েবলের জন্য 1 ডোমেনের জন্য ডোমেন সেট করেছি যা থেকে মান নিতে পারে এবং আমরা সাধারণতা হারানো ছাড়া ঐ ভেরিয়েবলের একটি উপসেটের উপর সংজ্ঞায়িত সীমাবদ্ধতার একটি সেট আছে অনুমান করবে যে প্রতিটি সম্ভাব্য সুযোগের জন্য শুধুমাত্র 1টি সীমাবদ্ধতা সংজ্ঞায়িত করা আছে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি ভেরিয়েবল x 1 এবং x 2 নিই তবে আমি শুধুমাত্র 1টি সীমাবদ্ধতা সংজ্ঞায়িত করি যে আমি 2টি পৃথক সীমাবদ্ধতা সংজ্ঞায়িত করব না কারণ আপনি সর্বদা 2টি সীমাবদ্ধতাকে 1 এর সাথে একত্রিত করতে পারেন সুতরাং আমরা ধরে নিচ্ছি যে 1 আছে এবং CSP এর সমাধান হল প্রতিটি ভেরিয়েবলের জন্য একটি অ্যাসাইনমেন্ট যাতে প্রতিটি সীমাবদ্ধতা মূলত সন্তুষ্ট হয় এখন এটি একটি জিনিস দেখার খুব উৎপন্ন উপায় কিন্তু এটি খুব দরকারী কারণ এটি দেখা যাচ্ছে যে অনেক সমস্যা সন্তুষ্টির সমস্যা হিসাবে হতে পারে এবং আমরা এখন এই কৌশলটি সাবস্ক্রাইব করতে পারি যে আপনি যদি একটি CSP হিসাবে একটি নতুন সমস্যা সমাধান করেন তবে একটি self CSP সমাধানকারী গ্রহণ করুন এবং এটি মূলত CSP সমাধান করতে ব্যবহার করুন সুতরাং আমরা এমন লোকদের দক্ষতাকে পুঁজি করতে পারি যারা সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যা নিয়ে কাজ করেছেন এবং তাদের সমাধানগুলি সরাসরি ব্যবহার করতে পারেন সুতরাং শুধুমাত্র একটি জিনিস যখন আপনাকে পোজ করতে হবে তখন এটির একটি CSP আছে এবং সে অনেকগুলি দেখায় অনেকগুলি সমস্যা সীমিত বিচ্ছিন্ন CSP হিসাবে দাঁড় করাতে পারে যার জন্য আমরা কমিটিতে আলোচনা করা পদ্ধতিগুলি ব্যবহার করতে পারি আমাদের সেই পদ্ধতিগুলি নিয়ে আবার আলোচনা করার সময় হবে না কারণ আমি বলেছিলাম এটি আপনাকে এই নির্দিষ্ট ক্ষেত্রের একটি এক্সপোজার দিচ্ছে এবং আপনি যারা আগ্রহী তাদের জন্য আপনার সেমিস্টারের মতো পরিকল্পনা এবং সীমাবদ্ধতা সন্তুষ্টি কোর্সে আসা উচিত যেখানে আপনি দেখেছেন সমস্ত সংজ্ঞায়িত পদ্ধতি যা আমাদের এখানে আলোচনা করার সময় নেই সুতরাং একটি দিক হিসাবে আপনার এটিও লক্ষ্য করা উচিত যে সমস্যাটি একটি CSPর একটি বিশেষ ক্ষেত্রে এবং এটি কী ধরণের CSP এটি হল CSP যেখানে প্রতিটি ডোমেনের 2 মান 0 বা 1 বা সত্য বা মিথ্যা বা যাই হোক না কেন এবং সীমাবদ্ধতাগুলি লজিক্যাল অপারেটরগুলির পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা হয় যেগুলি সম্পর্কে আমরা কথা বলি এবং বা না এবং আপনার যদি এমন একটি সমস্যা থাকে যেখানে আপনার এটি থাকে তবে আপনার মূলত একটি স্যাট সমস্যা রয়েছে সুতরাং স্যাট সমস্যাটি একটি বিশেষ ধরণের একটি CSP এবং আবার অবশ্যই স্যাটের তাদের সমাধানের জন্য নিজস্ব বিশেষ পদ্ধতি রয়েছে সুতরাং স্যাট এবং সব ধরনের জিনিসের পন্থা আছে সুতরাং আবার আমরা অপরিহার্যভাবে জিনিসগুলি সমাধান করার বিশেষ উপায়গুলিতে যাব না তবে আমরা কেবল লক্ষ্য করব যে এটিও একটি CSP এখন আমাদের প্রিয় সমস্যা আমাদের প্রিয় সমস্যা ছোট সমস্যা এই N রাণী সমস্যা সুতরাং আপনি যদি এই সমস্যাটি দেখেন তাহলে বলুন যে আমরা 4 রানী খুঁজছি এবং আমরা কীভাবে এটিকে উপস্থাপন করতে পারি আমরা বলতে পারি যে 4টি ভেরিয়েবল আছে এই কলামের জন্য x 1 এই কলামের জন্য x 2 এই কলামের জন্য x 3 এই কলামের জন্য x 4 এই কলামের জন্য এবং আসুন আমরা সেই মানগুলি বলি যা একটি ne 2 3 4 4 সংখ্যা নিতে পারে তারপর আমরা এটিকে CSP হিসাবে প্রকাশ করতে পারি সেখানে সীমাবদ্ধতা নির্দিষ্ট করে অশ্বের সমস্যাগুলি তাই আমি সংক্ষিপ্ত ফর্ম R 1 2 ব্যবহার করব সীমাবদ্ধতা নম্বর 1 এর জন্য দাঁড়াতে যা x 1 এবং x 2 ভেরিয়েবলের সুযোগ রয়েছে সুতরাং এখানে একটি সম্পর্কে সরাসরি ব্যবহার করবে যাতে এটি আমাদের মধ্যে পরিষ্কার হয় তারপরে আমরা একটি সীমাবদ্ধতা সম্পর্কে কথা বলছি যা প্রথম 2টি ভেরিয়েবলের উপরে যা আমাদের সেই সীমাবদ্ধতাগুলিকে আমরা সহজভাবে উল্লেখ করতে পারি যে এই জোড়া অনুমোদিত সুতরাং উদাহরণস্বরূপ আপনি রানীকে প্রথম সারিতে রেখেছেন প্রথম রাণীকে প্রথম সারিতে দ্বিতীয় রাণীতে আমি কেবল তৃতীয় সারিতে রাখতে পারি সুতরাং 1 কমা 3 অনুমোদিত বা 1 কমা 4 অনুমোদিত বা 2 কমা 4 অনুমোদিত বা 3 কমা 1 অনুমোদিত বা 4 কমা 1 এবং 4 কমা 2 অনুমোদিত সুতরাং আমি এটি বলতে চেয়েছি যে এটি আমাদের কাছে উপলব্ধ রয়েছে স্পষ্টভাবে এটি এই মত বাস্তবায়ন করা হবে না যতদূর এটি শুধুমাত্র আমাদের আলোচনার জন্য যে আমরা অনুমান করছি যে প্রথম রানী এবং দ্বিতীয় রাণীর মধ্যে এই সীমাবদ্ধতাটি আমাদের কাছে উপলব্ধ মানগুলির একটি জোড়া হিসাবে উপলব্ধ যা 2 ভেরিয়েবল নিতে পারে সুতরাং প্রতিটি ভেরিয়েবল এই 4টি মানের মধ্যে 4 নিতে পারে ডোমেনগুলি একই এবং এই সীমাবদ্ধতাটি এভাবে প্রকাশ করা হয় একইভাবে আপনাকে R 2 3 R 1 3 R 1 4 R 2 4 এবং R 3 4 প্রকাশ করতে হবে সুতরাং এখানে 6টি সীমাবদ্ধতা রয়েছে কারণ আপনি 6টি জায়গায় 2টি ভেরিয়েবল বেছে নিতে পারেন এবং সেই 6টি সমস্ত 6টি যা আমি আপনার জন্য একটি ছোট ব্যায়াম হিসাবে রেখে যাচ্ছি তা মূলত একটি সমাধান হিসাবে প্রকাশ করা যেতে পারে এবং তারপর অবশ্যই সমস্যা হল এই ভেরিয়েবলের জন্য মানগুলির সেট খুঁজে বের করা যেমন মানগুলি এই সমস্ত সীমাবদ্ধতাকে সন্তুষ্ট করে যার মানে যদি আমি ভেরিয়েবল 1 এর জন্য একটি মান গ্রহণ করি এবং 2 ভেরিয়েবলের জন্য কিছু মান নিয়ে থাকি তাহলে আসুন আমরা এটিকে i এবং j বলি তারপর সেই জোড়া i j অবশ্যই এখানে টপল এর সেটে ঘটতে হবে তারপরে এটি মূলত সুতরাং আমাদের কিছু সংজ্ঞা আছে যা আমরা বলি যে একটি সীমাবদ্ধতা বা আমরা বলি যে অ্যাসাইনমেন্ট আমরা একটি অ্যাসাইনমেন্ট হিসাবে একটি বার ব্যবহার করব যা একটি ওভার স্কোপের সেটের জন্য একটি সংক্ষিপ্ত রূপ হবে সুতরাং মূলত এর মানে হল যে এই স্কোপটি বলে যে কোন ভেরিয়েবলের উপর এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টটি তাদের নিজ নিজ ডোমেন থেকে অপরিহার্যভাবে প্রতিটি ভেরিয়েবলের জন্য 1 টি মান নির্বাচন করে সুতরাং স্পষ্টভাবে আমি কিছু বলব যেমন ah x 1 কিছু মানের সমান তারপর x 2 কিছু মানের সমান কিন্তু পরোক্ষভাবে আমরা শুধু অনুমান করব যে আমরা একটি b এর ভেক্টর হিসাবে করব এবং আমরা অনুমান করি যে কোনভাবে আমরা নির্দিষ্ট করতে সক্ষম হচ্ছি ভেরিয়েবলগুলি মূলত কী তা আসলেই গুরুত্বপূর্ণ নয় শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল যে অ্যাসাইনমেন্টটি একটি স্কোপ S এর উপর স্কোপ এস মূলত বলে যে এইগুলি হল ভেরিয়েবলগুলি মূলত মান দিতে হবে সুতরাং একটি স্কোপের S এর উপর একটি অ্যাসাইনমেন্ট aa একটি সীমাবদ্ধতা ci সন্তুষ্ট করে যদি নিম্নলিখিতটি সম্পূর্ণ করে যে এই সীমাবদ্ধতার স্কোপ যাকে আপনি S i বলবেন এই স্কোপ S এর একটি উপসেট যার মানে সীমাবদ্ধতার প্রতিটি পরিবর্তনশীলের একটি মান রয়েছে এবং আমরা ব্যবহার করব একটি অভিক্ষেপের কথা বলতে পাই শব্দটি সুতরাং আমি নিশ্চিত যে আপনি এই সেট S i এর উপরে একটি বারের অভিক্ষেপের ধারণার সাথে পরিচিত তাহলে কেন এর দ্বারা আমরা বোঝাতে চাই যে এই অ্যাসাইনমেন্ট থেকে একটি যা কিছু ভেরিয়েবলের সেটের উপরে যাকে আপনি S বলেছেন শুধুমাত্র সেই মানগুলি নির্বাচন করুন যা S i এর অন্তর্গত সেই ভেরিয়েবলগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি ভেরিয়েবলের উপসেটের উপর একটি বারের অভিক্ষেপ হল R i এর একটি উপসেট তাই একটি অ্যাসাইনমেন্ট সন্তুষ্ট হয় সুতরাং যদি আমি এখানে অ্যাসাইনমেন্ট দেই উদাহরণস্বরূপ আমি এখানে একটি রাণী রাখি এবং আমি এখানে রানী রাখি এবং আমি এখানে রানী রাখি তাই এই অ্যাসাইনমেন্টটি বলে যে a প্রথম রানীর জন্য 1 এর সমান 4 দ্বিতীয় রানীর জন্য এবং 2 এর জন্য তৃতীয় রানী যা এই নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের জন্য একটি বার এবং আমি বলতে পারি যে এই অ্যাসাইনমেন্টটি R 1 2 সমাধানকে সন্তুষ্ট করে কেন কারণ যদি আমি এই ভেরিয়েবলগুলির প্রথম এবং দ্বিতীয় ভেরিয়েবলের অভিক্ষেপ গ্রহণ করি যা 1 এবং 4 আমি খুঁজে পাচ্ছি যে 1 4 অবশ্যই আমার সম্পর্কে R হবে সুতরাং এটি R সম্পর্ককে সন্তুষ্ট করে তারপর আমরা বলি যে একটি অ্যাসাইনমেন্ট একটি বার সামঞ্জস্যপূর্ণ যদি এটি তার সুযোগের সমস্ত সীমাবদ্ধতাকে সন্তুষ্ট করে তবে আমি এটির উপর প্রসারিত করব না মূলত আমরা এটি বলছি যে একটি বারের একটি সুযোগ S আছে এবং যে সীমাবদ্ধতার জন্য সেই সীমাবদ্ধতার সুযোগটি S এর একটি উপসেট এটি অবশ্যই সেই সীমাবদ্ধতাগুলিকে সন্তুষ্ট করতে হবে যার অর্থ এই ভেরিয়েবলগুলির উপর অভিক্ষেপ অবশ্যই সেই নির্দিষ্ট ট্রিপলের অন্তর্গত হতে হবে সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এই বিশেষ অ্যাসাইনমেন্ট যা আমার এখানে রয়েছে যেখানে প্রথম রানী এখানে চতুর্থ রানী দ্বিতীয় রানী এখানে এবং তৃতীয় রানী এখানে রয়েছে তাই আমি সেই সীমাবদ্ধতাগুলি লিখিনি তবে আপনি দেখতে পাচ্ছেন যে 1 এবং 2 এর মধ্যে এটি প্রত্যাশিত সীমাবদ্ধতাগুলিকে সন্তুষ্ট করে যে সীমাবদ্ধতাগুলি রাণীকে অবশ্যই অন্য রাণীর আক্রমণটি জানতে হবে যা এখানে স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন যা এখানে আপনি প্রকাশ করতে পারেন এটির একটি সম্পর্ক রয়েছে যা বলে যে x যদি অ্যারে হয় তবে xi সমান নয় y i বা এরকম কিছু অপরিহার্যভাবে যদি x 1 xi কেন রানীর অবস্থান যে তারা তির্যক নয় তারা একই সারিতে নেই তারা একই কলামে নয় আপনি এটিকে অপরিহার্যভাবে এমন কিছু প্রকাশ করতে পারেন তবে আমরা এখানে স্পষ্টভাবে প্রকাশ করেছি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 2 রানী একে অপরকে আক্রমণ করছে না সুতরাং তারা এবং এটি দ্বারা প্রদর্শিত হবে যে দ্বিতীয় এবং তৃতীয়টিও আক্রমণ করছে না সুতরাং যদি আপনাকে R 2 3 লেখা হয় তবে আপনি দেখতে পারতেন এবং প্রথম এবং তৃতীয়টিও আক্রমণ করছে না এবং তারা অবশ্যই এতে উপস্থিত থাকত সুতরাং আমরা বলি যে এই অ্যাসাইনমেন্টটি একটি বার সামঞ্জস্যপূর্ণ হয় যখন আপনি আংশিক অ্যাসাইনমেন্ট শব্দটি ব্যবহার করেন যার অর্থ যদি একটি অ্যাসাইনমেন্ট শুধুমাত্র 2 ভেরিয়েবলের একটি উপসেট কিন্তু আমরা সময় শব্দটিকে বিনিময়যোগ্য বা আংশিক সমাধান কিছু সময় ব্যবহার করব সুতরাং একটি অ্যাসাইনমেন্ট সামঞ্জস্যপূর্ণ যদি এটি সমস্ত সীমাবদ্ধতাগুলিকে সন্তুষ্ট করে যা এই ক্ষেত্রে রানী 1 রানী 2 রানী 1 রানী 3 এবং রানী 2 রানী 3 এবং সমস্ত 3 এর মধ্যে 3টি সীমাবদ্ধতা রয়েছে সুতরাং এই অ্যাসাইনমেন্টটি সামঞ্জস্যপূর্ণ এখন লক্ষ্য করুন যে এটি সামঞ্জস্যপূর্ণ হওয়ার অর্থ এই নয় যে এটি একটি সমাধানের অংশ হতে পারে কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এটি একটি সম্পূর্ণ সমাধানে প্রসারিত করা যাবে না মূলত আপনি একটি মান রাখতে পারবেন না এবং আপনি যে জিনিসটি এখানে রেখেছেন এটি এই 2টিকে আক্রমণ করবে। আপনি যদি এটি এখানে রাখেন তবে এটি এই 2টিকে আক্রমণ করবে যদি আপনি এটি এখানে রাখেন আপনি এখানে রাখলে এটি এটিকে আক্রমণ করবে এটি এই 2টিকে আক্রমণ করবে সুতরাং আপনি একটি পরিবর্তনশীল স্থাপন করতে পারবেন না সুতরাং এটি একটি সামঞ্জস্যপূর্ণ আংশিক সমাধান কিন্তু এটি একটি সামঞ্জস্যপূর্ণ সম্পূর্ণ সমাধান নয় একটি সম্পূর্ণ সমাধান হল সমস্ত ভেরিয়েবলের একটি সামঞ্জস্যপূর্ণ বরাদ্দ যা বলার আরেকটি উপায় যে আপনি এখানে যা বলেছেন যে প্রতিটি ভেরিয়েবলের একটি CSP অ্যাসাইনমেন্টের একটি CSP সমাধান যা মূলত সমস্ত সীমাবদ্ধতাকে সন্তুষ্ট করে যা একই জিনিস যা বলছে যে যদি আপনি সমস্ত ভেরিয়েবল বরাদ্দ করেন এবং এটি সামঞ্জস্যপূর্ণ এটি মূলত একটি সমাধান সুতরাং আমরা কিভাবে সমাধান করব সুতরাং আবার আমরা রাষ্ট্রীয় স্থানের জন্য CSP এর সমাধানের সাধারণ উদ্দেশ্য পদ্ধতিগুলি দেখতে চাই বা রাষ্ট্রটি কী ছিল এবং যতক্ষণ আমরা মুভ জেন ফাংশন করেছি এবং যতক্ষণ পর্যন্ত চলনগুলি শেষ হয়েছে সেখান থেকে আমরা চিন্তা করিনি আমরা একটি লক্ষ্য পরীক্ষা ফাংশন ছিল আমরা বলেছিলাম যে আমরা অনুসন্ধান অ্যালগরিদম ব্যবহার করব যা ব্যবহার করা হয় একইভাবে আমরা একটি পর্যবেক্ষণ করেছি যে অনেক সমস্যা হতে পারে C S P এর হিসাবে যা আমি পরিকল্পনার সময় উল্লেখ করেছি সেই পরিকল্পনাটিকে একটি CSP হিসাবে জাহির করা যেতে পারে যা আমাদের এখানে যাওয়ার সময় নেই তবে এটি স্যাট হিসাবেও পরিকল্পনা করা যেতে পারে যা CSPর বিশেষ ক্ষেত্রে উভয়ই কিছুটা আলাদা ফর্মুলেশন এবং আমরা যথাসময়ে আরও কয়েকটি সমস্যা দেখব যা CSP হিসাবে জাহির করা যেতে পারে তবে আমরা মূলত C S P এর সচ্ছলতার সাধারণ উদ্দেশ্য উপায়গুলি দেখতে চাই সুতরাং জড়িত সমস্যাগুলি কী কী তা হাইলাইট করতে যাওয়ার আগে আমাকে আরও 1টি সমস্যা নিয়ে আলোচনা করতে দিন তাই বলুন যে আমরা এই মানচিত্র রঙিন করছি মানচিত্র রঙ করাকেও CSP হিসাবে জাহির করা যেতে পারে আমরা মানচিত্রের রঙে আসার আগে আমাদের এই সীমাবদ্ধতার সুযোগ সম্পর্কে কিছু বলা হয়নি মূলত এই সীমাবদ্ধতার সুযোগে আমাদের কোন সীমাবদ্ধতা আছে আমি এই সমস্যাটি তুলে ধরেছি যেখানে সুযোগটি ছিল 2টি ভেরিয়েবলের মধ্যে রানী 1 রানী 2 বা রানী 1 রানী 3 বা রানী 1 এবং রানী 4 এর মধ্যে এবং আরও অনেক কিছু এবং এর মধ্যে কেন 4টি ভেরিয়েবলের মধ্যে 3টি ভেরিয়েবলের মধ্যে নয় আপনি সীমাবদ্ধতা প্রকাশ করতে পারেন এবং আরও ভেরিয়েবলে উদাহরণস্বরূপ যদি আমি 4টি ভেরিয়েবলের সীমাবদ্ধতা হিসাবে সীমাবদ্ধতা প্রকাশ করতাম তবে আমি আসলে সমাধানটি নিজেই প্রকাশ করব কারণ আমার কাছে মূলত এতে সমাধানের সেট থাকবে সুতরাং প্রকৃতপক্ষে এই ধরণের ধারণাটি চিত্রিত করে যে আমরা সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যাগুলি অনুসরণ করি যে যতক্ষণ পর্যন্ত আপনি সীমাবদ্ধতার সেটের কিছু স্পেসিফিকেশন দেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সমস্যাটি সম্পূর্ণরূপে নির্দিষ্ট করতে হবে না এটি সমাধানকারীর একটি কাজ মূলত যে আউট সমাধান হবে তাহলে এর সমাধান কি আপনি জানেন যে CSP এর সমাধান আসলে সেখানে মাত্র 2টি সমাধান 1 হল 3 1 2 4 এবং অন্যটি হল 2 3 1 4 2 3 1 4 2 এবং অন্য 1 হল যদি আমি 2 এবং 4 দিয়ে শুরু করি 1 এবং 3 আমার কাছে আছে শুধুমাত্র এই 3টি এখন এই বিশেষ সম্পর্কটি 4টি ভেরিয়েবলের সেটের একটি সম্পর্ক এটিকে একটি সমাধান সম্পর্ক বলা হয় যেখানে R এই সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যাটিকে বোঝায় সুতরাং সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যাটির সাথে একটি সমাধান সম্পর্ক রয়েছে এবং CSP থেকে এই সমাধানটি বের করা সমাধানকারীর কাজ আমি এখানে শুধুমাত্র 2টি ভেরিয়েবলের মধ্যে বাইনারি সীমাবদ্ধতা উল্লেখ করেছি এবং সমাধানকারী অবশেষে আমাকে বলবে যে এই 2টি সম্ভাব্য সমাধান এটি এই ফর্মটিতে প্রকাশ করতে পারে না তবে এটি আমাকে সমস্ত সম্ভাব্য ভেরিয়েবলের একটি অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং আমরা তা করব সুতরাং আবার সাধারণতার ক্ষতি ছাড়াই আমরা ধরে নেব যে আমরা বাইনারি সম্পর্কের সাথে কাজ করছি একটি বাইনারি C S Ps এবং একটি বাইনারি C S Ps আমরা বলতে চাইছি যে C S P এর স্কোপ রয়েছে 1 বা 2 এর আকারের স্কোপ মূলত 1 আকারের স্কোপ মূলত বলে যে আমি 2 ডোমেনের ক্রস পণ্যের সাবসেটের আকারের ডোমেন স্কোপের উপসেটকে সংজ্ঞায়িত করছি সুতরাং বাইনারি CSPর স্কোপ 1 বা 2 আছে এবং এই ধরনের একটি CSPকে বাইনারি CSP বলা হয় এবং এটি দেখানো হয়েছে যে যেকোন উচ্চতর অর্ডার CSPকে মূলত আরও পরিবর্তনশীল যোগ করে বাইনারি CSPতে রূপান্তর করা যেতে পারে সুতরাং আমি কীভাবে এটিকে রূপান্তর করতে পারি তা নিয়ে কাজ করার জন্য আমি এটিকে একটি ছোট চিন্তা অনুশীলন হিসাবে রেখে দেব উদাহরণস্বরূপ একটি বাইনারি CSPতে যদি এটি আমার আসল CSP ছিল যা সমাধান নিজেই কীভাবে একটি বাইনারি CSPতে রূপান্তরিত হতে পারে সুতরাং আমরা বাইনারি C S Ps এ আটকে থাকব কারণ আমরা জানি যে এই সমস্ত সমস্যাগুলি পেতে প্রচুর পদ্ধতি রয়েছে এবং অন্যান্য সমস্যাগুলিকে বাইনারি C S Ps হিসাবে প্রকাশ করা যেতে পারে সুতরাং এই মানচিত্র রঙ সমস্যা স্বাভাবিকভাবেই একটি বাইনারি CSP ao হিসাবে জাহির করা হয় ধরা যাক আমার কাছে 3টি দেশ আছে তাদের নাম বলব না এবং আসুন আমার CSPর সূত্রটি বলি যে আমার এই এই এবং এর মধ্যে একটি সম্পর্ক রয়েছে সুতরাং আসুন আমরা শুধু এইটিকে x 1 x 2 এবং x 3 বলি এবং আমরা বলি যে তাদের একই ডোমেন রয়েছে যা বলা যাক শুধুমাত্র 2 টি রঙ লাল এবং নীল অনুমোদিত সুতরাং আমি মনে করি যে আমি মনে করি এই বৃত্তের ভিতরে ডোমেইন এবং সম্পর্ক সমান নয় এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্যার 2টি সমাধান রয়েছে আপনি এই 2টি লাল এবং এই 1টি নীল রঙ করতে পারেন বা আপনি এই 2টি নীল এবং এই 1টি লাল রঙ করতে পারেন মূলত যার অর্থ এই 2টি ভেরিয়েবলের মধ্যে একটি সীমাবদ্ধতা রয়েছে কিন্তু সেই সীমাবদ্ধতাটি স্পষ্ট নয় এটি CSPতে উল্লেখ করা হয়নি CSP কেবল বলে যে আমার x 1 এবং x 2 এবং x 1 এবং x 3 এর মধ্যে একটি সীমাবদ্ধতা রয়েছে আমি x 2 এবং x 3 সম্পর্কে কিছু বলি না তবে অবশেষে অবশ্যই এটি আবার সীমাবদ্ধতা সমাধানের একটি প্রক্রিয়ার মাধ্যমে খাওয়া যেতে পারে এবং আমরা চেষ্টা করব এবং দেখতে পাব যে আমরা কীভাবে মূলত কিছু উপায়ে নতুন সম্পর্ক অর্জন করি সে সম্পর্কে কিছু অন্তর্দৃষ্টি পাই কিনা সুতরাং কিভাবে তাই আমাদের এই 2 সমস্যা তাকান সুতরাং আমরা এখন এই ক্ষেত্রে 4 ভেরিয়েবল এই ক্ষেত্রে 3 ভেরিয়েবল এবং আমরা কিছু ডোমেইন আছে এবং তাই জানেন কিভাবে আমরা একটি C S P সমাধান করতে পারি সবচেয়ে সহজ পদ্ধতির মাধ্যমে আপনি রাষ্ট্রীয় স্থান অনুসন্ধানে ফিরে যেতে পারেন আপনি প্রথম চলকের জন্য একটি মান সাইন ইন করার চেষ্টা করুন আপনি দ্বিতীয় ভেরিয়েবলের জন্য একটি মান সাইন করেছেন আপনি তৃতীয় ভেরিয়েবলের জন্য একটি মান নির্ধারণ করুন চতুর্থ ভেরিয়েবলের জন্য একটি মান নির্ধারণ করুন এবং আরও অনেক কিছু স্টেট স্পেস অনুসন্ধানে একটি অ্যাসাইনমেন্ট শেষ করুন আমরা অ্যাসাইনমেন্টটি শেষ করব এবং তারপরে এটি লক্ষ্য রাষ্ট্র কিনা বা সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যায় না তা পরীক্ষা করে দেখব আমরা আগে পিছিয়ে যেতে পারি কেন কারণ যে মুহূর্তে আপনি জানেন যে কিছু সীমাবদ্ধতা সন্তুষ্ট হচ্ছে না বা কিছু আমরা সামঞ্জস্যপূর্ণ নিয়োগ বা ধারাবাহিক আংশিক সমাধানের লোশন সংজ্ঞায়িত করেছি যে মুহুর্তে আমরা জানি যে অ্যাসাইনমেন্টটি সামঞ্জস্যপূর্ণ নয় আমরা মূলত তাদের থেকে ফিরে যেতে পারি সুতরাং আপনাকে সমস্ত ভেরিয়েবলের মান নির্ধারণ করতে হবে না সুতরাং অন্য কথায় আপনাকে সমস্ত ভেরিয়েবলের মান নির্ধারণ করতে হবে না সুতরাং অন্য কথায় এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই করতে হবে না আপনি যখন চতুর্থটি দেখতে পাবেন তখনই আপনি চতুর্থ রানী রাখার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি আমাদের একটি 6 রানী সমস্যা চেষ্টা করতে দিন আপনি দেখতে পাবেন যে আপনি কিছু প্রক্রিয়াকরণ করতে পারেন যখন আপনি শুধুমাত্র ব্যাক ট্র্যাক করতে পারেন বা আপনি শুধুমাত্র ব্যাকট্র্যাক করতে সক্ষম হতে পারেন সুতরাং একটি CSP সমাধানের জন্য সবচেয়ে সহজ অ্যালগরিদমটিকে বলা হয় ব্যাকট্র্যাকিং এটি মূলত এই অ্যালগরিদমের নামের একটি অফিসিয়াল নাম সুতরাং সবাই এই শব্দটি মূলত ব্যবহার করে তাহলে কি আমরা আছি আমাদের সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যা আছে x দেওয়া d এবং c দেওয়া হয়েছে মূলত সুতরাং আসুন আমরা এই অ্যালগরিদমের রূপরেখা দিই সুতরাং 1টি সমস্যা যা মনে রাখবেন তা হল আপনি x 2 এর জন্য কিছু মান নির্ধারণ করেছেন এবং তারপর আপনি e c এর মানগুলির জন্য চেষ্টা করছেন এবং বলুন আপনি x 2 এ তৃতীয় মান নির্ধারণ করেছেন আসুন আমরা ডোমেনের একটি সেটে বলি আপনি তৃতীয় মান 2 x 2 চেষ্টা করছেন তারপর আপনি x 3 এ যান এবং আপনি দেখতে পাবেন যে x 3 এর কোনো মান নেই এবং আপনার প্রয়োজন x 2 এর চতুর্থ মান ট্র্যাক করতে এবং তারপর x 3 এর সমস্ত মান আবার চেষ্টা করুন সুতরাং এই অ্যালগরিদমটি চেষ্টা করার জন্য আপনার জন্য কী কী মান বাকি আছে তার ট্র্যাক রাখতে হবে এই অ্যালগরিদমটি প্রতিবারই ডোমেনের একটি অনুলিপি তৈরি করে সুতরাং এটি বলে শুরু করে যে আমি 1 d মান পেয়েছি এই ক্ষেত্রে d 1 d এর একটি অনুলিপি এবং যখন আমি এই পরিসরে থাকি তখন এটি নিম্নলিখিতগুলি করে এটি ফাংশন কল নির্বাচন মানকে কল করে সুতরাং ধরা যাক x নির্বাচন মান নামক একটি ফাংশন থেকে একটি মান পায় I এছাড়াও খালির সমান একটি শুরু করা উচিত প্রাথমিকভাবে আমার কাছে এই x i x i d i c এর জন্য একটি নির্বাচিত মান দেওয়া আংশিক সমাধানের জন্য একটি মান নেই সুতরাং এই সিলেক্ট ভ্যালু ফাংশনটি যা করবে তা হল এটি আমাকে তার ডোমেইন d i থেকে xi এর পরবর্তী মান দেবে d আমি আসলে এই সামঞ্জস্যের সাথে প্রাইম করছি এর দ্বারা আপনি বলতে চাইছেন এটি আগের সমস্ত ভেরিয়েবলের সাথে সামঞ্জস্যপূর্ণ যা মান দেওয়া হয়েছে সুতরাং xi যদি 4 এর সমান হয় তাহলে বলি 1 3 এবং 4 এর মধ্যে যদি একটি সীমাবদ্ধতা থাকে তাহলে প্রথম ভেরিয়েবলের জন্য এই মানটি অবশ্যই সেই প্রথম এবং তৃতীয় মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কারণ মূলত আপনি যেভাবে সেখানে সংজ্ঞায়িত করেছেন সুতরাং এটি 2টি জিনিস লিখবে এটি হয় এটিকে নাল বলে কিছু হবে যার মানে এটি একটি মান খুঁজে পাবে না তখন আমরা বলি আমি i বিয়োগ 1 D i প্রাইম এ যায় তাই আমি i প্লাস 1 এ যায় আপনি x 1 এর জন্য কিছু মান পেয়েছেন x 2 এর জন্য কিছু মান পেয়েছেন আপনি x 3 এর জন্য কিছু মান পেয়েছেন বা আমাকে আরও বিস্তৃত চিত্র আঁকতে চেষ্টা করুন এবং বলি x 1 এর থিসিস মান আছে x 2 আছে বা d 1 সুতরাং আসুন আমরা বলি যে আপনি এখন x 4 দেখছেন এবং বলুন যে আপনি সর্বদা অগ্রগতি করছেন বলুন আপনার নির্বাচন মান ফাংশনটি সর্বদা বাম থেকে ডানে মান ঠিক করে কারণ তারা কিছু তালিকায় রয়েছে এবং এটি d 1 এর জন্য এই মানটি নির্বাচন করেছে এবং d 2 এর জন্য এই মান এবং d 3 এর জন্য এই মান এবং এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে d 4 এর জন্য এই মানগুলির মধ্যে কোনটি আমাদের এখানে মূলত এই অ্যাসাইনমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সুতরাং তাদের 2 জিনিস যা ঘটতে পারে এটি বলতে পারে যে এখানে কিছুই সম্ভব নয় যার মানে আমি গিয়েছিলাম এবং এখানে d 3 এর জন্য একটি নতুন মান সন্ধান করছি কারণ আমাদের এটি চেষ্টা করা হয়েছে সুতরাং আমরা সহজ করছি যে প্রথমে এই 3টি সম্ভাবনার উপর অনুসন্ধান করুন যেখানে আপনি এখানে প্রথম 1 দিয়ে শুরু করুন তারপর প্রথম 1টি এখানে তারপর প্রথম 1টি এখানে এবং তারপরে ব্যাক ট্র্যাপ রাখুন আপনি যদি এখানে একটি পরিবর্তনশীল মান খুঁজে না পান তবে আপনাকে অবশ্যই এই 1 এ ফিরে যেতে হবে এবং এর জন্য পরবর্তী মানটি চেষ্টা করতে হবে যার অর্থ আপনাকে অবশ্যই i সমান i বিয়োগ 1 সেট করতে হবে তাই আমার এই অধিকারটি পরিবর্তন করার দরকার নেই তাহলে দেখা যাক কি সিলেক্ট ভ্যালু মুলত এটা কি করতে যাচ্ছে সুতরাং ধরা যাক আপনি di থেকে xi কে দেখছেন এবং c এটি বলবে আসুন আমরা বলি a gets head of di যদি এটি একটি তালিকা হয় তবে এটি একটি প্রথম মান নেয় এবং এটি বলে di di এর আগে এটি অবশ্যই চেক করতে হবে যা বলে যে যদি di খালির সমান তারপর নাল দিন সুতরাং যদি কোন বিন্দু d খালি হয়ে যায় তবে এটি অবশ্যই নাল ফেরত দিতে হবে অন্যথায় এটি এই লুপগুলিতে যাওয়া উচিত সামঞ্জস্যপূর্ণ মান খুঁজছেন যদি একটি i যদি দুঃখিত আমাদের এটিকে একটি i কল করা যাক যদি একটি কমা একটি i এর মানে হল পুরো সমাধান যা এখন পর্যন্ত তৈরি করা হয়েছে যা আমরা করব সুতরাং এই উদাহরণে এই 3টি মান এবং এই চতুর্থ মান যা আমরা কেবলমাত্র এর ডোমেন থেকে বাছাই করেছি আমরা সেগুলিকে একসাথে রাখি এবং এটি একটি নতুন আংশিক সমাধান যদি এটি সামঞ্জস্যপূর্ণ হয় তবে একটি i ফেরত দিন আচ্ছা আমি এটাকে x বলেছি এখানে আপনি এটাকে x বলতে পারতেন এটা কোন ব্যাপার না সুতরাং এটি ডোমেন থেকে মানগুলি বের করে নেওয়া এবং তাদের অপরিহার্যভাবে কথা বলতে দেখানোর ভিতরে লুপ রয়েছে সুতরাং যখন এটি d 3 করছিল তখন d 3 prime এই দুটি মানকে ডোমেইন থেকে দূরে সরিয়ে দিয়েছে সুতরাং তারা আর D 3 প্রাইমে সেখানে ছিল না সুতরাং যখন এটি ব্যাকট্র্যাক করে তখন এটি অবশ্যই পরবর্তী মানটি অবশ্যই চেষ্টা করবে তারপর এটি অবশ্যই পরবর্তী মানটি চেষ্টা করবে তারপর পরবর্তী মানটি এবং যদি আপনি খুঁজে না পান সেখানে অবশ্যই ব্যাকট্র্যাক করা উচিত যা মানক অতএব কালানুক্রমিক ব্যাকট্র্যাকিং অনুসন্ধান করুন যে আমরা ব্যাকট্র্যাকিংয়ের এই অন্য রূপটি সম্পর্কে কথা বলেছি যা আমরা উল্লেখ করেছি নির্ভরতা নির্দেশিত ব্যাকট্র্যাকিং আসলে এই অ্যালগরিদম ব্যাকট্র্যাকিংগুলিকে উন্নত করার জন্য সমাধানের জন্য উদ্ভাবিত হয়েছিল সুতরাং আপনি যদি d 4 এর জন্য একটি মান খুঁজে না পান তবে একটি উদাহরণ দিতে যেটি বলা যাক শুধুমাত্র সীমাবদ্ধতা বলা যাক যে d 4 অংশগ্রহণ করে এটিকে R 1 2 4 বলি যার মানে এই চলক 1 এবং 2 এবং 4 মূলত বা আপনি যদি বাইনারি সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে চান এবং আসুন আমরা বলি R 1 4 এবং R 2 4 সুতরাং বলুন শুধুমাত্র d 4 ভেরিয়েবল 1 এর সাথে এবং ভেরিয়েবল 2 এর সাথে ভেরিয়েবল 2 এর সাথে অংশগ্রহণ করে তাহলে আপনি যদি d এর মান খুঁজে না পান 4 d 3 এর জন্য নতুন মান খোঁজার অর্থ কী কারণ d 3 যাইহোক d 4 এর পছন্দের সামঞ্জস্যকে প্রভাবিত করছে না মূলত একমাত্র জিনিস যা d 4 এই সম্পর্ক R 1 4 বা R 2 4 দ্বারা প্রভাবিত হচ্ছে এবং সত্য যে আপনি d 4 এর জন্য মান খুঁজে পাচ্ছেন না তার মানে হল যে এই সম্পর্কের একটি আপনি সন্তুষ্ট করতে পারবেন না যার মানে আসলে আপনার সত্যিই এখানে ফিরে আসা উচিত তবে অবশ্যই আমরা এখানে এটিতে প্রবেশ করব না কারণ এটির জন্য আরও কিছুটা ফর্মুলাইজেশন প্রয়োজন সুতরাং এটি নির্ভরতা নির্দেশিত ব্যাকট্র্যাকিংয়ের সাধারণ ধারণা যে আপনি যদি ট্র্যাক রাখতে পারেন কোন সীমাবদ্ধতার মূল্যায়ন করা হচ্ছে তারপর আপনি যে সীমাবদ্ধতার ভেরিয়েবলের একটিতে ফিরে যেতে পারেন এই ক্ষেত্রে তাদের এখানে মূলত বাইনারি রয়েছে কিন্তু আমাদের উদাহরণে আমরা শুধু i এর সমান i বিয়োগ 1 যা কালানুক্রমিক ব্যাকট্র্যাকিং করার মতো যদি আপনি d 4 এর জন্য একটি মান খুঁজে না পান তবে d 3 এর জন্য একটি নতুন মান চেষ্টা করুন সুতরাং আমি বলতে চাইছি যে আমি লিখেছি এটি সম্পূর্ণ সঠিক নয় এখানে কিছু অনুপস্থিত কিন্তু আপনি যে কাজ করতে পারেন বিস্তারিত আউট কাজ কিন্তু মৌলিক ধারণা নিচে যেতে হয় এই পরিবর্তনশীল জন্য একটি নতুন মান খুঁজছেন পছন্দের সেট আপনি যদি এটি খুঁজে না পান তবে আপনি এটি খুঁজে পেতে পারেন তবে পরবর্তী ভেরিয়েবলে যান যা আমরা এখানে করছি i সমান i প্লাস 1 di আমরা যে ডোমেন এবং সমাধানটি তৈরি করেছি তা কপি করেছি এবং তারপরে সেই সেশনে এগিয়ে যেতে থাকুন যদি আপনি না পারেন এটা ব্যাকট্র্যাক খুঁজে সুতরাং এখন এই অ্যালগরিদমটির কাঠামোর উপর করা সহজ গভীরতার প্রথম অনুসন্ধানটি আসলে সীমাবদ্ধতা সন্তুষ্টি সমস্যা অ্যালগরিদমগুলির জন্য সবচেয়ে সহজ সূচনা পয়েন্ট অন্যান্য অ্যালগরিদম যা এর উপর উন্নতি করে তা হল নিম্নলিখিতগুলি হল যে উদাহরণ স্বরূপ কিছু অ্যালগরিদম যখন তারা সিলেক্ট ভ্যালু করছে যদিও মাথার দিকে তাকান বা প্রদত্ত পছন্দ ভবিষ্যতের দ্বন্দ্বে কিছু পরিবর্তনশীলের সাথে অপরিহার্যভাবে পরিবর্তিত হবে কিনা সুতরাং এটি হল এক ধরণের উন্নতি যাকে বলা হয় অগ্রগামী অ্যালগরিদম তারপরে আমাদের এই ধরণের বুদ্ধিমান ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম রয়েছে সুতরাং নির্ভরতা নির্দেশিত ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম যা আমরা মূলত কথা বলছি এবং আরও কিছু বিষয় রয়েছে যা আমরা আলোচনা করব সুতরাং যে আপনি অপরিহার্যভাবে একটি স্বাদ পেতে কিন্তু এই দ্বারা এবং বড় একটি সহজ অ্যালগরিদম এখন লক্ষ্য করুন যে আংশিক সমাধানের মুহুর্তে ব্যাকট্র্যাকিং ঘটে তা হল একটি আংশিক সমাধান যা আমরা এখানে বলছি এটি একটি 2 এর জন্য 1 এবং ai বিয়োগ পর্যন্ত একটি মান এবং আমরা খুঁজে পাচ্ছি না যে আমরা এটিকে ai পর্যন্ত প্রসারিত করতে পারি না বা এর মান পরিবর্তনশীল বা 2 x i এর জন্য ধরুন আমরা এটি পরিবর্তনশীল এর জন্য একটি মান খুঁজে পাচ্ছি না এবং আমরা এই মুহুর্তে পিছিয়ে পড়ি আমরা আপনাকে জানার জন্য আর যাই না কারণ এই মুহুর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সংজ্ঞা অনুসারে কোনটি সঠিক নয় না একটি সমাধান সবার জন্য একটি সামঞ্জস্যপূর্ণ নিয়োগ ভেরিয়েবল বা অন্য কথায় একটি সমাধান হল সমস্ত ভেরিয়েবলের জন্য একটি অ্যাসাইনমেন্ট সুতরাং প্রতিটি সীমাবদ্ধতা সন্তুষ্ট এবং একটি আংশিক সমাধান বা একটি বা একটি আংশিক নিয়োগ সামঞ্জস্যপূর্ণ যদি এটি সমস্ত সীমাবদ্ধতাকে সন্তুষ্ট করে যার জন্য মানগুলি নির্বাচন করা হয়েছে বা কার সুযোগ এখানে মূলত এর মধ্যে পড়ে সুতরাং আমরা বলি যে সীমাবদ্ধতা ci অ্যাসাইনমেন্ট একটি বার ci কে সন্তুষ্ট করে যদি ci এর সুযোগের একটি মান থাকে যার অর্থ এটি ইতিমধ্যেই অ্যাসাইনমেন্টে রয়েছে এবং S i এর এই সুযোগের উপর এই অ্যাসাইনমেন্টের অভিক্ষেপ হল এটির একটি উপসেট যার মানে এটি যা আসলে আমার বলা উচিত এই এর অন্তর্গত শব্দটি এখানে এই এবং ইন এর অন্তর্গত সুতরাং এটি শুধুমাত্র 1 সীমাবদ্ধতা ci এবং এর জন্য অ্যাসাইনমেন্ট সামঞ্জস্যপূর্ণ যদি এটি এই সম্পত্তিকে সন্তুষ্ট করার সাথে সমস্ত সীমাবদ্ধতাকে সন্তুষ্ট করে যার অর্থ স্কোপ এটির মধ্যে রয়েছে এবং কার অভিক্ষেপ মূলত সেই সংবাদদাতার মধ্যে রয়েছে সুতরাং এটি শুধুমাত্র হতে পারে যে এটি কখনই হতে পারে না যে একটি অ্যাসাইনমেন্ট যা একটি আংশিক সমাধান যা সামঞ্জস্যপূর্ণ নয় তা কখনই ধারাবাহিকতা হতে পারে না সুতরাং যখন আমি CSPতে শুরু করার কথা বলছিলাম তখন একটি জিনিস তাই আমি বলেছিলাম যে CSP খুব আকর্ষণীয় কারণ এটি আপনাকে যুক্তির সাথে অনুসন্ধানকে একত্রিত করতে দেয় যে যুক্তির অংশ ওয়েবে মনে হয় না আমাকে এর জন্য আপনাকে একটি অনুপ্রেরণা দিতে দিন এবং তারপরে পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এটি করা হয় সুতরাং অন্য একটি সমস্যা যা একটি CSP হিসাবে জাহির করা হয় আপনি জানেন যদি আপনি একটি ক্রসওয়ার্ড ধাঁধা সমাধান করেন অথবা আপনি যদি সুডোকু বা কিছু সমাধান করেন তবে আপনি অনেক যুক্তি করেন আসলে আপনাকে অনুসন্ধানের চেয়ে বেশি যুক্তি করার কথা সুতরাং তারা এই সমস্যাগুলিকে একই রকম বলা হয় আপনার মধ্যে কেউ কেউ অবশ্যই এই জাতীয় সমস্যাটি দেখেছেন এবং আপনি যদি ওয়েবে অনুসন্ধান করেন তবে আপনি উদাহরণগুলি পাবেন সুতরাং উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আরো পাঠাও সুতরাং এগুলি এমন ধরণের গাণিতিক সমস্যা যেখানে আমরা অঙ্কগুলি প্রকাশ করিনি তবে সেগুলি অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং আপনার কাজ হল প্রতিটি অক্ষরটি কী অঙ্কের জন্য দাঁড়ায় তা খুঁজে বের করা সুতরাং আমরা অনুমান করি যে প্রতিটি অ্যাসাইনমেন্ট আলাদা যে 1টি অক্ষরটি ঠিক 1 সংখ্যার জন্য দাঁড়ায় এবং আরও অনেক কিছু সুতরাং আপনি কিভাবে অপরিহার্যভাবে এই ধরনের একটি সমস্যা সমাধান করবেন সুতরাং আপনি যদি এটি সমাধান করতে চান বা আমাকে অন্য উদাহরণ নিতে দিন সুতরাং এখানে একটি অন্য উদাহরণ সুতরাং এই প্লাস এই আপনি অপরিহার্যভাবে আপেল দিতে হবে সুতরাং আপনি যদি এইরকম কিছু সমাধান করতে চান তবে আপনি যা করবেন তা হল আপনি প্রতিটি অক্ষরের জন্য একটি স্থানের জন্য একটি পরিবর্তনশীল তৈরি করবেন অবশ্যই ভেরিয়েবলের সংখ্যা এই সমস্যার স্বতন্ত্র অক্ষরের সংখ্যা কিন্তু আপনি এর জন্য ভ্যালগুলি খুঁজে পেতে চান তাদের সুতরাং এই বাক্সগুলি যেগুলি তৈরি করা হয় তা মানগুলির জন্য বাক্স এটি একটি প্লাস এবং স্পষ্টতই আপনাকে আরও কিছু বাক্স তৈরি করতে হবে যা বহন করার জন্য সুতরাং ক্যারি ওভারের জন্য 4টি বক্স এবং আপনি এই ভেরিয়েবলগুলির ডোমেনগুলিকে সংজ্ঞায়িত করতে পারেন তাই এর ডোমেনটি 0 স্ল্যাশ 1 কারণ আমরা 2টি সংখ্যা যোগ করলে আমাদের কখনই ক্যারি ওভার মুভ এবং 1 থাকতে পারে না এবং এর ডোমেনগুলি 0 থেকে 9 মূলত সুতরাং সঙ্গীতা যে ধরনের যুক্তির কথা বলছিলেন আমরা এখানে মূলত করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ আপনি লক্ষ্য করতে পারেন যে এটি অবশ্যই 1 হবে কারণ আপনি কখনই 1 এর বেশি মান পেতে পারবেন না যার অর্থ এই বহন অবশ্যই অবশ্যই আমরা এতে আগ্রহী নই কিন্তু কখনই কম নয় যে মুহুর্তে আমরা এটি বলেছি একটি সমান 1 আমরা জানি যে এটি 1 এর সমান এবং এটি 1 এর সমান আমরা সেখানে মানটি পূরণ করতে পারি 9 টি কেন টি 9 এবং এটি অবশ্যই আলাদা হতে হবে এই a p এবং t পৃথক তারা একই অঙ্কের জন্য দাঁড়াতে পারে না সুতরাং যার মানে এই p 1 হতে পারে না এবং কোন ক্ষেত্রে p 1 হতে পারে না তাই t যদি নয়টি হয় তাহলে p কি 0 এটা অবশ্যই 1 হবে আমাদের এখানে 0 আছে এটাও জানি এবং আমাদের এখানে t এর জন্য নয়টি আছে আমাদের এখানে নয়টি আছে এখানে নয়টি তাই এটি অবশ্যই আটটি হতে হবে এটি অবশ্যই 1 হতে হবে তাই আমরা জানি এটি অবশ্যই 3 হবে সুতরাং এটি 0 এখন আমাদের এটি 8 পূরণ করতে হবে সুতরাং এটি এর জন্য শুধুমাত্র 2 ছেড়ে দেয় সুতরাং আমরা এখন এই সমস্যাটির সমাধান করেছি এবং আমরা এটিকে কিছু যুক্তির প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করেছি এর সাথে কিছু রিজোনিং আপনি জানেন যে এটি শুধুমাত্র 1 হতে পারে এবং এই ধরণের জিনিসগুলি জানেন এখন যদি আপনি বন্ধ অবশ্যই আমি যথেষ্ট স্মার্ট বলা উচিত ছিল না যুক্তি এই ধরনের আপনি এখনও এই অ্যালগরিদম ব্যাকট্র্যাকিং চেষ্টা করতে পারেন এখানে আপনি চেষ্টা করতে পারেন একটি মান চেষ্টা করার জন্য একটি মান চেষ্টা করুন b এবং তাই আরও অনেক কিছু অবশ্যই আমাদের সীমাবদ্ধতা প্রকাশ করতে হবে আমরা কীভাবে সীমাবদ্ধতা প্রকাশ করব যে এই প্লাসটি অবশ্যই হতে হবে হয় এটি অবশ্যই এই প্লাসের সমান হতে হবে বা এই প্লাস এই প্লাসটি 1 এবং মডিউল বহন করতে হবে তাই আমাদের এটি প্রকাশ করতে হবে সাবধানে অপরিহার্যভাবে কিন্তু বিন্দু হল যে আমরা এখানে করার চেষ্টা করছি যে সীমাবদ্ধতা সন্তুষ্টির সমস্যাগুলি সমাধান করা অগত্যা ব্যাকট্র্যাকিংয়ের মতো অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে করা উচিত নয় সেগুলি অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে যেমন কোন উপায়ে যুক্তির মাধ্যমে এখন এই যুক্তিটি সাধারণভাবে উদ্দেশ্যমূলকভাবে করা যেতে পারে অবশ্যই এখানে আমরা পাটিগণিতের নিয়মগুলিকে বিস্ফোরিত করছি এবং এটি দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রকৃতপক্ষে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ করতে পারেন সুতরাং এই প্রক্রিয়াটিকে সীমাবদ্ধতা প্রচার বলা হয় সুতরাং আমরা বলছি যে এটি 1 হলে এটি অবশ্যই 0 হবে এটি 0 এটি অবশ্যই 9 এবং এটি অবশ্যই আমরা সীমাবদ্ধতা প্রচার করছি তাহলে আমরা এখানে কি করছি মূলত ভেরিয়েবলের ডোমেইন কমাতে আমরা এটিকে 0 থেকে 9 থেকে মাত্র 1 মান 1 এবং 0 এ কমিয়ে এনেছি এবং আরও অনেক কিছু এবং মুহুর্তে আমরা কিছু ডোমেনের মান কমিয়ে কিছু পরিবর্তনশীল আমরা অন্য ডোমেনে হ্রাস প্রচার করতে পারি প্রচারের এই ধারণাটি অবশ্যই যুক্তিতে খুব সাধারণ এবং আমরা পরের ক্লাসে দেখব কিভাবে এটিকে সাধারণীকরণ করা যায় এবং আমরা আরেকটি আকর্ষণীয় সমস্যা দেখব যেটি প্রচারের জন্য এটি বেশ কার্যকরভাবে দাবি করে সুতরাং আমরা এই সঙ্গে এখানে থামব